নমস্কার শেষ অধিবেশনে আমরা থ্রি ফেজ সার্কিটের ফেজ সিকুয়েন্স সম্পর্কে আলোচনা করছিলাম সুতরাং আমরা এই ব্যাপারে আমাদের আলোচনা চালিয়ে যাব এবং চলো দেখা যাক যখন আমরা থ্রি ফেজ ভোল্টেজ উৎসের ফেজ সিকুয়েন্স সম্পর্কে আলোচনা করছিলাম তখন আমরা দেখতে পাই পর্যায়ক্রমের দুটি সম্ভাব্য কম্বিনেশন রয়েছে প্রথম যে পর্যায়ক্রম সম্পর্কে আমরা আলোচনা করেছি আমরা এটিকে abc বা পজেটিভ পর্যায়ক্রম বলি যেখানে রেফারেন্স ভোল্টেজ Van Vbnএর থেকে 120 ডিগ্রী অগ্রগামী দশায় রয়েছে এবং Vbn Vcn এর থেকে 120 ডিগ্রী অগ্রগামী দশায় রয়েছে সুতরাং আমরা লিখতে পারি VanVp∠0° VbnVp∠ 120° VcnVp∠ 240°Vp∠120° সেক্ষেত্রে আমরা যদি দেখি abc পর্যায়ক্রম ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে এবং এটি জেনারেটরের রোটরের ঘোরার দিকে রয়েছে এখন পরবর্তী সম্ভাব্য কম্বিনেশনটি হল acbপর্যায়ক্রম যেটাকে আমরা ঋনাত্মক পর্যায়ক্রম বলি যেখানে রেফারেন্স ভোল্টেজ Van Vcnএর থেকে 120 ডিগ্রী অগ্রগামী দশায় রয়েছে এবং Vcn Vbn এর থেকে 120 ডিগ্রী অগ্রগামী দশায় রয়েছে সুতরাং আমরা গাণিতিক ভাবে লিখতে পারি VanVp∠0° VcnVp∠ 120° VbnVp∠ 240°Vp∠120° সুতরাং এক্ষেত্রে আমরা যদি দেখি পর্যায়ক্রম abc রোটারের ঘূর্ণন এর বিপরীত দিকে ঘোরে এখন জেনারেটর সংযোগের মতো যা আমরা আগে থ্রী ফেজ লোড নিয়ে আলোচনা করেছি এটা হয় ওয়াই সংযুক্ত বা স্টার সংযুক্ত বা ডেল্টা সংযুক্ত হতে পারে এবং এটি নির্ভর করে নির্দিষ্ট লোডের কী ধরনের প্রয়োগ হবে তার উপর সুতরাং ওয়াই সংযুক্ত ক্ষেত্রে স্টারের সংমিশ্রণে নিউট্রালের সাথে সংযুক্ত লোড উপাদানগুলি উপস্থিত থাকতে পারে বা এটি উপলব্ধ নাও হতে পারে এটি প্রয়োজনীয় নয় যে আমাদের কাছে সর্বদা নিউট্রাল ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে এবং সংযোগের জন্য পৌঁছানো সম্ভব হবে তাই এখানে লোডের জন্য থ্রী ফেজের তিন তারের সিস্টেম থাকতে পারে বা থ্রী ফেজের চারটি তারের সিস্টেমের থাকতে পারে এখন পরবর্তী কম্বিনেশন টি হল ডেল্টা সংযুক্ত এখানে আমরা দেখতে পাচ্ছি abc কে ত্রিভুজাকার ফ্যাশনে সংযুক্ত করা হয়েছে এবং abcলোড থেকে নেওয়া হয়েছে যদি এই বিশেষ বিন্যাস ব্যবস্থাটি ভালো করে দেখো তবে বুঝতে পারবে যাবে যে নিউট্রাল সংযোগটি বাইরে নিতে পারা যাবে না কারণ ডেল্টা কানেক্টেড লোড থেকে নিউট্রাল সংযোগ নেওয়া টোপোলজিক্যালি অসম্ভব এখন এটি স্টার সংযুক্ত বা ডেল্টা সংযুক্ত কিনা তা বলবে যদি এটি ভারসাম্যহীন হয় তখন ফেজ ইম্পিডেন্স সমান হবে না এবং ফেজ সিকুয়েন্স আউট অফ ফেজ হবে সুতরাং এক্ষেত্রে ম্যাগ্নেটিউড এবং ফেজ একই দশায় থাকবে কিংবা আলাদা দশায় থাকবে সুতরাং যখন বলা হয় লোডটি সাম্যাবস্থায় আছে এর অর্থ লোডের তিনটি পা একই দশায় রয়েছে একই দশায় মানে প্রতিটি পর্যায়ের সঙ্গে সমান ভাবে সংযুক্ত রয়েছে সুতরাং ভারসাম্য যুক্ত স্টার সংযুক্ত বা ওয়াই সংযুক্ত লোড এর ক্ষেত্রে Z1 Z2 Z3সমান হবে এবং এটিZY এর সঙ্গে সমান সুতরাং ZYহোল ফেজর কোয়ান্টিটি তাই আমাদের দেখতে হবে যে তিনটি পা একই ম্যাগ্নেটিউড এবং দশায় আছে কিনা ব্যালেন্সেড ডেল্টা সংযোগের ক্ষেত্রে আমরা পাই ZaZbZcZ∆ তাই স্টার সংযুক্তির জন্য আমরা পৃথকভাবে ইম্পিডেন্স হিসেবে নির্দিষ্ট করব ZY ডেল্টা সংযুক্তির ক্ষেত্রে আমরাZ∆ হিসেবে লিখবো এখন আমরা ইতিমধ্যে আমাদের আগের বক্তৃতায় স্টার ডেল্টা রূপান্তর নিয়ে আলোচনা করেছি সুতরাং ∆ সংযুক্ত নেটওয়ার্ককে স্টার সংযুক্ত নেটওয়ার্কে রূপান্তরিত করার সময় আমরা সহজেই প্রমাণ করতে পারি যে Z∆3ZY একইভাবে ZY13Z∆ আমরা যদি স্টার সংযুক্ত লোডকে ডেল্টা সংযুক্ত লোডে রূপান্তর করি সুতরাং স্টার ডেল্টা ট্রানসফর্মেশন এর সাহায্যে আমরা বলতে পারি স্টার সংযুক্ত বা ওয়াই সংযুক্ত লোড ডেল্টা লোডে রূপান্তর করা যায় কিংবা এর বিপরীত হতে পারে সুতরাং স্টার কিংবা ডেল্টা সংযুক্তির সাহায্যে উৎস এবং লোড তিনটি দশায় সংযুক্ত আছে আমরা উৎস এবং লোডের মধ্যে সংযোগ গুলির চারটি সম্ভাব্য সংমিশ্রণ পেতে পারি 1 Y Y সংযোগ যেমন Y সংযুক্ত লোডের সাথে Y সংযুক্ত উৎস 2 Y ∆ সংযোগ 3 ∆ ∆ সংযোগ 4∆ Y সংযোগ এখন এখানে লক্ষণীয় বিষয় যে ভারসাম্য যুক্ত ∆ সংযুক্ত লোড ভারসাম্য যুক্ত Y সংযুক্ত লোডের চেয়ে বেশি নেটওয়ার্কে প্রচলিত কারণ আমরা সহজেই ∆ সংযুক্ত লোডের সাথে প্রতিটি পর্যায়ে লোড যুক্ত করতে বা সরাতে পারবো Y সংযুক্ত বা স্টার সংযুক্ত হওয়ার ক্ষেত্রে এটা কঠিন কারণ সবসময় নিউট্রাল কাছে থাকে না যা সংযোগের জন্য বাইরে থেকে বাইরে থাকে পাওয়া সম্ভব এই জন্য ভারসাম্যপূর্ণ ∆ সংযোগ লোড পুনরায় কনফিগার করার জন্য অনেক বেশি গ্রহণযোগ্য বা ∆ সংযোগে খুব সহজে পা গুলিকে খুলে সংযোগ করা যায় তবে অন্যদিকে আমরা ∆ সংযুক্ত উৎস সাধারণত দেখতে পাওয়া না কারণ যদি ∆ সংযুক্ত উৎস থাকে তবে একটি ঘূর্ণায়মান কারেন্ট দেখতে পাওয়া যাবে এর কারণ একটি ∆মেস তৈরি করবে যা নেটওয়ার্কের মধ্যে একটি কারেন্ট প্রবাহিত করবে সুতরাং এই কারণে একটি চলমান প্রবাহ চলবে এবং এটিই হল জেনারেটরের কোয়েল গুলির অতিরিক্ত উত্তাপের কারণ তাই আমরা সাধারনত ∆সংযুক্ত উৎসটিকে এড়িয়ে চলি এখন একটি উদাহরণ গ্রহণ করা যাক যার জন্য আমাদের যেমন ভোল্টেজের সেটের ফেজ সিকুয়েন্স নির্ধারণ করতে হবে van200cos ωt10 vbn200cos ωt 230 vcn200cos ωt 110 প্রথমে আমরা এটিকে ফেজর এ পরিণত করবো সুতরাংVan200∠10° Vbn200∠ 230° Vcn200∠ 110° আমরা লক্ষ্য করেছি যে VanVcnএর থেকে120° এবংVcn Vbnএর থেকে120° অগ্রবর্তী দশায় থাকে সুতরাং আমাদের একটি abc ক্রম রয়েছে এখন আমরা যে সংযোগগুলি দেখেছি সেগুলির বিষয়ে কথা বলি উৎস এবং লোডের মধ্যে প্রথম চারটি সম্ভাব্য সংমিশ্রণ রয়েছে Y Y Y ∆ ∆ ∆ এবং ∆ Y তাই আমরা প্রথমে উৎস এবং লোডের জন্য Y Y সংযোগ দিয়ে শুরু করবো কেন আমরা Y Y সংযোগ দিয়ে শুরু করছি কারণ কোন ভারসাম্য যুক্ত থ্রী ফেজ সিস্টেমটি স্টার ডেল্টা রূপান্তরের সাহায্যে একটি Y Y সিস্টেমে হ্রাস করা যেতে পারে সুতরাং এই ব্যবস্থাটি সমস্ত ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম কে সমাধান করার অন্যতম পদ্ধতি হিসাবে বিবেচিত হয় এখন ভারসাম্যযুক্ত থ্রী ফেজ Y Y সিস্টেম হোল একটি ভারসাম্য Y সংযুক্ত উৎস এবং ভারসাম্যযুক্ত Y সংযুক্ত লোড এখন আমরা থ্রী ফেজ এবং চারটি তারের Y Y সংযুক্ত সিস্টেমটি বিবেচনা করি যেখানে স্টার বা Y সংযুক্ত লোড আকটি স্টার সংযুক্ত উৎসের সাথে সংযুক্ত রয়েছে এই চিত্রটিতে উৎসটি হল Y সংযুক্ত যেখানে Van ইন্টার্নাল রেজিস্ট্যান্ট বা ইন্টার্নাল ইম্পিডেন্সের সঙ্গে একটি ফেজ সংযুক্ত রয়েছে তাই আমরা একে সোর্স ইম্পিডেন্স হিসেবে বলবো এবং তারপর তোমরা লাইন ইম্পিডেন্স এবং লোড ইম্পিডেন্স পাবে সুতরাং উৎসের A ফেজ লোডের A ফেজের সঙ্গে ট্রান্সমিসন লাইনের সাহায্যে যুক্ত একইভাবে উৎসের B ফেজ লোডের B ফেজের সঙ্গে ট্রান্সমিসন লাইনের সাহায্যে যুক্ত এবং উৎসের C ফেজ লোডের C ফেজের সঙ্গে ট্রান্সমিসন লাইনের সাহায্যে যুক্ত এখন উভয় উৎসের নিউট্রাল এবং লোড একটি তারের সঙ্গে যুক্ত যার ইম্পিডেন্স Zn সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি এই কম্বিনেশনটি হল থ্রী ফেজ এবং চারটি তারের ব্যবস্থা যেখানে সোর্স ইম্পিডেন্স এবং লাইন ইম্পিডেন্স বিশ্লেষণের জন্য বিবেচনা করা হয়েছে যেহেতু Zs Zlএবং ZLশ্রেণী সমবায় আছে সুতরাং আমরা লিখতে পারি ZYZsZlZL যেখানে Zs জেনারেটরের উইন্ডিং এর অভ্যন্তরীণ ইম্পিডেন্স নির্দেশ করে Zlহল লোড এবং উৎসের ফেজের লাইনের ইম্পিডেন্স ZL হল লোডের প্রতিটি প্রতিটি ফেজের ইম্পিডেন্স Znহল নিউট্রাল লাইনের ইম্পিডেন্স এখন পাওয়ার সিস্টেম নেটওয়ার্কে ZsএবংZl প্রায়ই ZLএর তুলনায় খুব ছোট হয় তাই কোনও উৎস বা লাইন ইম্পিডেন্স না দেওয়া হলেও আমরা ZYZL ধরে নিতে পারি ইম্পিডেন্সকে একসাথে লাম্পিং করে যে কোন ও ইভেন্টেY Y সিস্টেমটি সরল সার্কিটে প্রকাশ করা যেতে পারে যা আমরা পরবর্তী স্লাইডে দেখিয়েছি সুতরাং তোমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছো যে আমরা কি করেছি আমরা পূরবর্তী স্লাইডে যে ব্যবস্থাটি দেখেছি সেটিকে সহজ করে দিয়েছি এবং ZYনামক একটি ইম্পিডেন্সের মাধ্যমে Zs Zl ট্রান্সমিশন লাইনকে একত্রিত করেছি সুতরাং এখন এটি অনেকটা সরল করা হয়েছে এবং বুঝতে এখন সহজ হয়েছে উংসের উভয় ফেজ এবং লোড সংযুক্ত রয়েছে A সংযুক্ত রয়েছে A এর সঙ্গে B লোডের B এর সাথে সংযুক্ত C লোডের এর সাথে C সংযুক্ত এখন ধরে নেওয়া যাক ফেজ A এবং লোডের সংযোগকারী লাইনে Ia কারেন্ট প্রবাহিত হচ্ছে একইভাবে উংসের ফেজ B এবং লোডের B ফেজের সংযোগকারী লাইনে Ib কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং উংসের ফেজ C এবং লোডের C ফেজের সংযোগকারী লাইনে IC কারেন্ট প্রবাহিত হচ্ছে আমরা ধরে নেব যে এখানে In কারেন্ট রয়েছে যা উৎস এবং লোডের নিউট্রাল সংযোগের মধ্যে নিউট্রাল তারে প্রবাহিত হচ্ছে সুতরাং ভোল্টেজ উৎসের মানগুলি যেহেতু আমরা পজেটিভ সিকুয়েন্স ধরে নিয়েছি তা হল VanVp∠0° VbnVp∠ 120° VcnVp∠120° এখন যদি লাইন থেকে লাইন ভোল্টেজ বা কেবল লাইন ভোল্টেজ সন্ধান করতে বলা হয় লাইন ভোল্টেজ হবেVab Vbc বা Vca

সুতরাং লাইন ভোল্টেজ এর মধ্যে আমরা দেখতে পাব লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের থেকে 30°বেশি দশায় রয়েছে সুতরাং লাইন ভোল্টেজ VL এর মান ফেজ ভোল্টেজ Vpএর থেকে3 গুণ বেশি এখন প্রতিটি ফেজে KVL প্রয়োগ করে আমরা লিখতে পারি IaVanZY IbVbnZYVan∠ 120°ZYIa∠ 120° IcVcnZYVan∠ 240°ZYIa∠ 240° এখানেIa হল ফেজর কোয়ান্টিটি সুতরাং Iaকারেন্টের কোন Vaএর সাপেক্ষে ফেজর কোয়ান্টিটি ZY এর উপর নির্ভর করে সুতরাং বিশ্লেষণের সময় আমাদের ফেজর কোয়ান্টিটি ZYমান সম্পর্কে খুব সর্তকতা অবলম্বন করতে হবে যাতে আমরা Va এর সাপেক্ষে Ia মান যথাযথভাবে বের করতে পারি এখন যোগ করে পাই IaIbIc0 সুতরাং In IaIbIc0 বা VnNZnIn0 এখনIn IaIbIc0 থেকে নিউট্রাল কারেন্ট ও শূন্য হবে সেই ক্ষেত্রে সোর্স নিউট্রাল এবং লোড নিউট্রালের মধ্যে ভোল্টেজের পার্থক্য শূন্যের সমান হবে কারণ সেখানে কোনও কারেন্ট প্রবাহিত হচ্ছে না সুতরাং নিউট্রাল তার জুড়ে ভোল্টেজ শূন্য হবে সুতরাং নিউট্রাল লাইনটি সরিয়ে ফেলা যায় কারণ কোনও কারেন্ট প্রবাহিত হচ্ছে না এটি অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ সিস্টেমটি পুরোপুরি সুষম হলে নিউট্রাল তারের প্রয়োজন হয় না এবং সোর্স থেকে লোড পর্যন্ত নিউট্রাল তারের খরচ বাঁচানো যেতে পারে সুতরাং একটি দীর্ঘ দূরত্বের পাওয়ার ট্রান্সমিশনে আমরা যে কন্ডাক্টরগুলি ব্যবহার করি তারা তিনটির একাধিক হয় কারণ আমরা থ্রী ফেজ ব্যবস্থার কথা বলছি সুতরাং কন্ডাক্টরগুলি তিনের গুনিতক হবে এবং পৃথিবী নিউট্রাল কন্ডাক্টরের ভূমিকা পালন করবে এখন পাওয়ার সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সিস্টেমটি সমস্ত পয়েন্টগুলিতে ভালো করে গ্রাউন্ডেড থাকে কারণ কেন আমরা বিদ্যুতের সিস্টেম নেটওয়ার্কে কাজ করা ব্যক্তির পাশাপাশি সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করতে চাই লাইন কারেন্ট হোল প্রতিটি লাইনে কারেন্ট একিই রকমভাবে ফেজ কারেন্ট সোর্স আথবা লোডের প্রতিটি ফেজে কারেন্ট Y Y কানেক্টেড সিস্টেমের জন্য লাইন কারেন্ট এবং ফজে কারেন্ট সমান তাই লাইন কারেন্টের জন্য একটাই সাবস্ক্রিপ্ট ব্যাভহার করবো Iaa ব্যাভহার করবো না আমরা লাইন কারেন্টের জন্য Ia লিখবো কারন এখানে আমরা সোর্স থেকে লোডের মধ্যে প্রবাহিত কারেন্ট এইজন্য আমরা দ্বিতীয় সাবস্ক্রিপ্ট বাদ দিয়েছি এবং Ia লিখেছি এখন স্টার স্টার সিস্টেম বিশ্লেষণের একটি বিকল্প উপায় হলো এটিকে প্রতিটি ফেজে রূপান্তরিত করা কারণ সিস্টেম সম্পূর্ণভাবে সাম্যবস্থায় আছে আমরা থ্রী ফেজ সিস্টেমকে একটি একক ফেজ সিস্টেমে রূপান্তরিত করতে পারি যখন আমরা থ্রী ফেজ সিস্টেমকে রূপান্তর করবো তখন স্লাইডেরমতো সমতুল্য সার্কিট পাবো যেখানে Van ফেজ ভল্টেজ এবং লোডের সঙ্গে ZY লাইন দিয়ে যুক্ত তাহলে একটা লাইন ফেজ A এর সঙ্গে সোর্স A যুক্ত এবং লোড এবং তারপর অন্য লাইন সোর্সের নিউট্রাল এবং লোডের সঙ্গে যুক্ত সুতরাং এটা আমরা আলোচনা করেছি যে কিভাবে থ্রী ফেজ Y Y সংযুক্ত সিস্টেমের একক ফেজ সমতুল্য হবে সুতরাং এক্ষেত্রে আমরা চিত্র থেকে লিখতে পারিIaVanZY সুতরাং আমরা লাইন কারেন্ট পাওয়ার জন্য ফেজ সিকোয়েন্স ব্যবহার করি কারণ আমরা জানি ফেজ ফ্রিকোয়েন্সি হলো ABC সুতরাং আমরা সহজেই সিঙ্গেল ফেজ ইকুইভেলেন্ট সার্কিট থেকে Ia সাহায্যে Ib এবং Icএর মানগুলি বের করতে পেতে পারি যতক্ষন সার্কিট ব্যলেন্স থাকবে আমরা সিঙ্গেল ফেজ ইকুইভেলেন্ট সার্কিট বিশ্লেষণ করতে পারি তাই নিউট্রাল লাইনটি অনুপস্থিত থাকলেও আমরা এটি করতে পারি কারণ আমরা বলতে পারি নিউট্রাল লাইনটি ভারচুয়ালি উপস্থিত আছে সিঙ্গেল ফেজ ইকুইভেলেন্ট সার্কিট তৈরি করার জন্য এখন আমাদের আজকের ক্লাস বন্ধ করার আগে একটি উদাহরণ নেওয়া যাক আমাদের তিনটি তারের স্টার স্টার সংযুক্ত সিস্টেম রয়েছে যা চিত্রটিতে দেওয়া হয়েছে এখানে আমাদের উৎস পুরোপুরি ভারসাম্য রয়েছে 110∠0° 110∠ 120 ° 110∠ 240 ° ফেজ ভোল্টেজ থ্রী ফেজে লাইন ইম্পিডেন্স 5 j2 এবং লোড ইম্পিডেন্স 10j8 ওহম সুতরাং দেখতে পাবো যে এই লোডটিও স্টার সংযুক্ত এবং এটি স্টার সংযুক্ত উৎসের সাথে যুক্ত আছে আমরা নিউট্রাল কে সংযুক্ত করছি না কারণ সিস্টেম সুষম সুতরাং আমরা কী করব আমরা প্রথমে এর একক ফেজের সমতুল্য সার্কিট তৈরি করব তাই আমরা যখন একক ফেজ সমতুল্য সার্কিট তৈরি করবো তখন আমরা ভোল্টেজ উৎস110∠0° পাবো এবং তারপরে ইম্পিডেন্স 5 j2 হবে এবং তারপরে আবার লোড ইম্পিডেন্স10j8 ohm সুতরাং এটি আমাদের সার্কিটের একক একক ফেজের সমতুল্য সার্কিট

যেখানে আমরা Y Y সংযুক্ত ভারসাম্য ব্যবস্থা সম্পর্কে বেশিরভাগ আলোচনা করেছি সুতরাং পরবর্তী অধিবেশনে আমরা স্টার ডেল্টা বা Y ডেল্টা সংযুক্ত সিস্টেম সম্পর্কে আলোচনা করবো ধন্যবাদ